আজকের আলোচনায় স্বাগত আগের আলোচনায় আমরা রিস্ক ম্যানেজমেন্টনিয়ে আলোচনা করেছিলাম এবং তারপর সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট এর উপর চর্চা শুরু করেছিলাম সফটওয়্যার এর গুণগত মানের উপর কিছু প্রাথমিক ধারণা আলোচনা করেছিলাম যেমন ধরো আমরা দেখেছিলাম যে উৎকৃষ্ট মানের সফটওয়্যার বলতে কি বুঝি এবং আমরা দেখেছিলাম যে সাধারণত বিভিন্ন পণ্যের ক্ষেত্রে তার ব্যবহার উপযোগিতা হলো তার উৎকর্ষের মাপকাঠি কিন্তু সফটওয়্যার এর ক্ষেত্রে তা নির্ভর করে সেটি রিকোয়ারমেন্টস ডকুমেন্টকে কতটা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করছে কিন্তু তারপরেও এটা একটি পণ্যের গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে খুবই প্রাথমিক একটি প্রয়োজনীয়তা একটি সফট্ওয়ারে এর উৎকর্ষের অন্যতম গুণ কিন্তু একটি সফটওয়্যার পণ্যকে উৎকর্ষের দিক দিয়ে সর্বোত্তম তখনই বলা হয় যখন সেটির ব্যবহারিক উপযোগিতা অথবা তা নিখুঁত হওয়ার পাশাপাশি অন্যান্য গুণাবলীতেও সমৃদ্ধ এবং আমরা বিভিন্ন মান নির্ধারক গুণাবলী নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে বিভিন্ন মডেল আছে যা আমাদের বলে দেয় যে মান নির্ধারক মাপকাঠিগুলি কি কি ও একটি সফটওয়্যার পণ্যের ক্ষেত্রে সেগুলি মাপার পদ্ধতি কিরকম এরপর আমরা সবেমাত্র আলোচনা করতে শুরু করেছিলাম যে মান নির্ধারণের ব্যবস্থাগুলি কিভাবে সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে তো সেই জায়গা থেকেই শুরু করা যাক আমরা সফটওয়ার এর উৎকর্ষের উপর চর্চা চালিয়ে যাব আমরা আলোচনায় দেখেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উৎকৃষ্ট দ্রব্যাদি তৈরির একমাত্র পন্থা ছিল টেস্টিং একমাত্র এভাবেই জিনিসপত্র তৈরীর সময় গুণগত মান বজায় রাখা হত কিন্তু তারপর থেকে এই মান নির্ধারক ব্যবস্থাগুলির ব্যাপক উন্নতি ঘটে এবং এই বিবর্তনের চারটি ধাপ আছে ও বহু ক্ষেত্রেই তার সূচনা হয়েছিল জাপানিদের হাত ধরে প্রাথমিক পর্যবেক্ষক ও পরীক্ষা নিরীক্ষার পরীক্ষা নিরীক্ষার বদলে এল কোয়ালিটি কন্ত্রল আমরা দেখব কোয়ালিটি কন্ট্রোল এবং স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল কাকে বলে এবং পরে দেখবো কোয়ালিটি অ্যাসুরেন্স এর বিভিন্ন পদ্ধতিগুলি যেগুলি সময়ের সাথে সাথে সামনে এসেছে এবং তখন থেকেই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পদ্ধতির সূচনা এবং এখনও এই বিষয়টিতে আমরা উন্নতি করে চলেছি তোমরা দেখতে পাচ্ছ যে উৎকর্ষ বৃদ্ধির বিভিন্ন ধাপ রয়েছে কারণ খদ্দেররাও আস্তে আস্তে জিনিসপত্রের গুণগত মান সম্পর্কে সচেতন হচ্ছে এবং সেই জন্য একটি সংস্থার পক্ষে গুণগত মানের দিক দিয়ে ভালো পণ্য উৎপাদন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে এবং একটি সংস্থার উচ্চমানের সফটওয়্যার তৈরির ক্ষেত্রে ম্যানেজারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ইনস্পেকশন থেকে শুরু করে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অব্দি যত বিভিন্ন উন্নতি হয়েছে সেগুলোর প্রতি যদি আমরা চোখ রাখি তাহলে দেখবো যে শুরুর দিকে সবার নজর পণ্যটির দিকে ছিল পণ্যটাকে আপাদমস্তক পরীক্ষা করা হতো কিন্তু পরে আমরা দেখব যে আমরা এখন পণ্যটির প্রতি সেভাবে নজর দিনা বরঞ্চ গোটা পদ্ধতির ওপর নজর থাকে বেশি প্রাথমিক অনুমান হলো যে পদ্ধতিটি যদি উন্নত হয় তাহলে তা উচ্চমানের পণ্য উৎপাদনে বাধ্য পণ্য দেখে খারাপ মানের পণ্যগুলি নাকচ করে দেওয়া এই কাজটির প্রতি কোন গুরুত্ব আরোপ করা দরকার নেই আমাদের আমাদের দরকার দেখা যে পুরো পদ্ধতিটির উৎকর্ষ কিরকম সময়ের সাথে সাথে মান নির্ধারক পদ্ধতি গুলির নজর নজর পণ্যের নিশ্চয়তার থেকে প্রক্রিয়াগত নিশ্চয়তার দিকে ঘুরে গেছে পণ্যের উৎকর্ষ বজায় রাখার জন্য আগে আগে টেস্টিং এবং ইনস্পেকশন এর উপরেই নির্ভর করা হতো এবং পরবর্তীকালে আস্তে আস্তে কোয়ালিটি কন্ট্রোল টেকনিক অর্থাৎ QC দেখা যেতে লাগলো কোয়ালিটি কন্ট্রোল এর প্রাথমিক সূত্রগুলি শুধুমাত্র উৎপাদিত পণ্যের মান বিচার করে খারাপ পণ্যগুলি নাকচ করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এরমধ্যে এটাও আছে যে ত্রুটি কিভাবে বের করা যেতে পারে অর্থাৎ উৎপাদন পদ্ধতির দিকেও নজর দাও যদি দেখা যায় যে নাট বল্টু উৎপাদনে বাতিলের হার বেশি শুধুমাত্র খুঁজে বের করা যায় কি কারণে ত্রুটি ঘটছে কারণটা কি এই যে যে তাপমাত্রায় কাজটা হচ্ছে তা খরচ বাড়িয়ে দিচ্ছে এবং যেহেতু খরচ তাপমাত্রার সহায়ক নয় তার ফলেই ত্রুটি ঘটছে তো তাহলে অন্য ধরনের খরচ ব্যবহার করো তো কোয়ালিটি কন্ট্রোল এর সূত্র গুলি ধীরে ধীরে পদ্ধতির পর্যবেক্ষণের দিকে সরে যাচ্ছে হ্যাঁ অবশ্যই পরীক্ষা করো পর্যবেক্ষণ করো এবং আবার পরীক্ষা করো অর্থাৎ আধুনিক কোয়ালিটি সিস্টেম এরো প্রাথমিক প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয় টেস্টিং যা ত্রুটিপূর্ণ পণ্য বাতিল করে দেবে কিন্তু পদ্ধতিটার দিকেও দেখো প্রথমেই দেখতে হবে ত্রুটিপূর্ণ পণ্য তৈরি হবার কারণটা কি এটাই কোয়ালিটি কন্ট্রোল সূত্রগুলির প্রাথমিক স্তর কিন্তু এছাড়াও আমাদের আছে স্ট্যাটিস্টিকাল কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল এর লক্ষ্য শুধুমাত্র খারাপ পণ্য বাতিল করা নয় তাছাড়াও এটির উদ্দেশ্য হলো উৎপাদন পদ্ধতির মূল সমস্যাটিকে খুঁজে বের করা যার ফলে পণ্যে ত্রুটি রয়ে গেছে এবং আস্তে আস্তে কোয়ালিটি কন্ট্রোল পদ্ধতিগুলি স্টাতিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ SQC তে পরিণত হয়ে গেছে যার মূল ভাবনা হলো যে অনেক সময়ই প্রত্যেকটি পণ্যকে আলাদা করে পরীক্ষা করা কঠিন হয়ে যায় তখন কি আমরা সংখ্যাতত্ত্বের সাহায্যে পণ্যের উৎকর্ষ সম্পর্কে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি কিনা এবং তারপর পদ্ধতিগত কিছু পরিবর্তন করে লক্ষ্য করা যায় উৎকর্ষের বৃদ্ধি ঘটলো কিনা তো স্টাতিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল পদ্ধতিগুলি বস্তুত সংখ্যাতত্তের ব্যবহার করে পণ্য ও পণ্য উৎপাদনকারী পদ্ধতির উৎকর্ষের মান নির্ধারণ করে এবং তারপর পদ্ধতিগত কিছু পরিবর্তন করে লক্ষ্য করে যে উৎকর্ষ বৃদ্ধি পাচ্ছে কিনা এবং এরপর কোয়ালিটি কন্ট্রোল এর পর আসছে কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি অ্যাসুরেন্স এর প্রাথমিক অনুমান হলো যে উচ্চমানের পণ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে উৎপাদিত পণ্যটির পরীক্ষা করা হোক কোয়ালিটি দলের প্রধান লক্ষ্য থাকবে পদ্ধতির উপর যদি একটা উচ্চ মানের পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে উৎপাদিত পণ্যের মান সুউচ্চ হওয়া অবশ্যম্ভাবী যদি একটি সংস্থার উৎপাদন পদ্ধতি ভালো মানের হয় এবং সেটি যদি প্রতিবার তা পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসরণ করে তাহলে সুউচ্চ মানের পণ্য উৎপাদিত হবেই আমি শুধুমাত্র উৎপাদিত পণ্যটির উপর পরীক্ষা নিরীক্ষা করলাম অন্য কোন কিছুকে আমলই দিলাম না এটা মোটেই উৎকর্ষ বজায় রাখার সঠিক পদ্ধতি নয় বরঞ্চ কোয়ালিটি টিম এর নজর দেওয়া উচিত উপযুক্ত পদ্ধতি প্রণয়নে এবং তারপর খেয়াল রাখতে হবে যে সেই পদ্ধতিটি যেন কঠোরভাবে পালন করা হচ্ছে এই ক্ষেত্রে পণ্যের মান ভালো হবেই বর্তমানকালে উৎকর্ষের ব্যবস্থাপনা গুলি তৈরি হয়েছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর সূত্র গুলির উপর ভিত্তি করে এবং আমরা দেখব যে পণ্য উৎপাদন প্রক্রিয়াটিকে বিশ্লেষণ করে উন্নত করার কিছু দিক নির্দেশ আছে তো লক্ষ্য করো এই পণ্য থেকে প্রক্রিয়ার দিকে মনোযোগ সরে যাওয়ার প্রবণতাকে কোয়ালিটি অ্যাসুরেন্স এর পদ্ধতিগুলি এখন পরীক্ষা নিরীক্ষা নির্ভরশীল কর্মপদ্ধতি থেকে সরে এসে উৎপাদনশীল প্রক্রিয়াটিকে চেনা বোঝা বিশ্লেষণ করা ও উন্নত করার কর্মকাণ্ডে রূপান্তরিত হয়ে গেছে এবং এরপর তা আরো উন্নত হয়ে তৈরি হয়েছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এর সূত্রগুলি এটাই বিবর্তনের পরবর্তী ধাপ ছিল এখানে প্রক্রিয়াটিকে মাপজোক করতে শুরু করা হলো যাতে বোঝা যায় প্রক্রিয়াটি কতটা কার্যকরী এটা কি উচ্চমানের পণ্য তৈরি করছে এটা কি কার্যকরী এবং আরো বিভিন্ন বৈশিষ্ট্য যা আমাদের কাম্য সেই বিষয়ে আমরা প্রশ্ন করি ও তার সাপেক্ষে প্রক্রিয়াটিকে বিশ্লেষণ করি এবং তারপর আমরা কিছু পদ্ধতিগত পরিবর্তন করব যাতে গোটা পদ্ধতিটির উন্নতি ঘটে এবং এখানে ক্রমাগত বিভিন্ন পরিমাপের সাহায্যে প্রক্রিয়াটির উন্নতিসাধনই মূল লক্ষ্য হয়ে ওঠে বিভিন্ন মাপকাঠির সাপেক্ষে প্রক্রিয়াটির তথ্য আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং তারপর দেখতে হবে যে কোথায় সমস্যা হচ্ছে এবং তারপর প্রক্রিয়াটিকে বদলে ফেলো এবং এই ভাবে গোটা প্রক্রিয়াটির উন্নতিসাধন ঘটে তো এটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এর সূত্র এখানে এটা শুধুমাত্র যে একটি ভালো প্রক্রিয়াকে নথিবদ্ধ করছে তা নয় কিন্তু এখানে জোর দেওয়া হয় যাতে প্রক্রিয়া চলার পাশাপাশি বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহ করা হয় অর্থাৎ প্রক্রিয়ার কার্যকারিতা সম্পর্কে বিভিন্ন মাপকাঠির তথ্য জোগাড় করা এবং তারপর প্রক্রিয়াটির প্রতিবন্ধকতা গুলিকে খুঁজে বের করা এবং তারপর গোটা জিনিসটির পুনরায় নকশা তৈরি করে সেই সমস্ত গুলিকে দূরীভূত করা কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে সময়ের সাথে কোয়ালিটি অ্যাসুরেন্স এর লক্ষ্য পণ্য নিশ্চয়তা থেকে প্রক্রিয়াগত নিশ্চয়তা দিকে স্থানান্তরিত হয়ে গেছে শুরুর দিকে সফটওয়্যার টেস্টিং ই উৎকৃষ্টমানের পণ্য তৈরির প্রধান অবলম্বন ছিল এখনো মূল প্রযুক্তি এটাই এটা এখনো আছে কিন্তু এখন এর পরবর্তী উন্নতি হিসেবে আমাদের কাছে আছে কোয়ালিটি কন্ট্রোল কোন সন্দেহ নেই যে সফটওয়্যার টেস্টিং এর অন্তর্গত কিন্তু এছাড়াও রয়েছে ত্রুটিপূর্ণ পণ্যগুলিকে বিশ্লেষণ করে প্রক্রিয়া সমস্যাগুলিকে নির্দিষ্ট করা এবং সেইমতো প্রক্রিয়ার মধ্যে কিছু পরিবর্তন আনা এটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স এ মূল লক্ষ্য হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং এর উপর লক্ষ্য স্থির করো না লক্ষ্য রাখ উপযুক্ত প্রক্রিয়া প্রণয়নের দিকে সেই প্রক্রিয়াটিকে নথিবদ্ধ কর এবং তারপর সেটাকে খুব কঠোরভাবে অনুসরণ করো তাহলে পণ্যটি ভালো হতে বাধ্য এরপর উন্নতির পরবর্তী ধাপ হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যাতে শুধুমাত্রই একটা উন্নত মানের প্রক্রিয়া নথিভূক্ত হয়না এছাড়াও প্রক্রিয়াটির বিভিন্ন পরিমাপ এর সাহায্যে ক্রমাগত প্রক্রিয়াটিকে উন্নত করে তোলা হয় তো এই রেখাচিত্রটি সেটাই বোঝাচ্ছে যে সফটওয়্যার টেস্টিং এখনো আছে কিন্তু সেটা খুবই ছোট একটা অংশ অন্যান্য আরো জিনিসও আছে এর সাথে যেমন ধরো সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল এ আমরা শুধুমাত্র টেস্টিং এবং ইনস্পেকশন করিনা এছাড়াও আমরা ত্রুটিগুলিকে খুঁজে বের করে বিশ্লেষণ করি এবং বোঝার চেষ্টা করি যে কেন ত্রুটি ধরা পড়ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স এ এই সমস্ত জিনিসগুলি আছে তার পাশাপাশি আমরা প্রক্রিয়াটিকে নথিবদ্ধ করে রাখছি এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এ আমরা কিছু মাপ যোগ করি প্রতিবন্ধকতাগুলিকে বের করি এবং ক্রমাগত প্রক্রিয়াটির মধ্যে পরিবর্তন করে চলি এখনকার দিনের উৎকর্ষ নির্ণয়ের পদ্ধতি গুলি জোর দেয় প্রক্রিয়া উন্নতিকরণে এবং এখানে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন আনা হয় যাতে পণ্যের মান উন্নত হয় খরচ কমে এবং গোটা সময়সূচীটা ত্বরান্বিত হয় আমরা দেখার চেষ্টা করি যে প্রক্রিয়াটির প্রতিবন্ধকতাগুলো কোথায় যে কারণে পণ্যটির মান খারাপ হয়ে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে সমস্ত কিছু দেরিতে চলছে এবং আরো ইত্যাদি ব্যাপার স্যাপার এবং তারপর প্রক্রিয়াটির মধ্যে সূক্ষ্ম পরিবর্তনের সাহায্যে পণ্যের মান খরচ ও উৎপাদন সময়সূচীর উন্নতি ঘটাই এতক্ষণে এই ব্যাপারটা খুব ভালোভাবেই বোঝা গেছে যে ভালো মানের পণ্যের জন্য সঠিক মানের প্রক্রিয়ার প্রয়োজন চিরাচরিত উৎপাদনক্রিয়ায় যদি কোন প্রক্রিয়া বেঁধে দেওয়া হয় তাহলে একটি উৎপাদনশীল কারখানা সেই প্রক্রিয়াটির সাহায্যে প্রতিবার ভালো মানের পণ্য উৎপাদন করবে এই বিষয়ে কোন সন্দেহ নেই আমরা যদি একটা লোহা উৎপাদনকারী সংস্থার দিকে চোখ রাখি তাহলে দেখব যে সেটি আকরিক লোহা এবং অন্যান্য কাঁচামাল সংগ্রহ করে উৎকৃষ্টমানের লোহার ডান্ডা বা চাদর তৈরি করার জন্য এবং একবার যখন কারখানাটা স্থাপিত হয় এবং ভালো মানের কাঁচামাল ও ইত্যাদি সংগ্রহের প্রক্রিয়াটি শুরু করা হয় তখন সেটি অবিরাম ভালো মানের পণ্য উৎপাদন করতে থাকে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অন্যান্য ডিজাইন কার্যকলাপে আমরা এটা বলতে পারি না যে ভালো প্রক্রিয়া মানেই ভালো মানের পণ্য এখানে আরো কিছু নিয়ন্ত্রক আছে সমস্যাটির গভীরে প্রবেশ করা যাক যে প্রক্রিয়াটির কথা আমরা বলছি ধরা যাক তার সাহায্যে হিসেব নিকেশ সংক্রান্ত খুব ভালো মানের সফটওয়্যার তৈরি হলো কিন্তু ধরা যাক যে আমরা এর থেকে সম্পূর্ণ অন্যরকম একটা কাজ করছি টেলিকম ক্ষেত্রে হতে পারে এক্ষেত্রে ওই আগের পদ্ধতির অনুরূপ কোন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারলাম না যার সাহায্যে টেলিকম ক্ষেত্রে ভালো পণ্য তৈরি করা যেত তাছাড়াও পণ্যের মান অনেকাংশে কর্মে নিযুক্ত ডিজাইনার দের উপরেও নির্ভর করে যদিও প্রক্রিয়াটি নাগালের মধ্যেই আছে কিন্তু যদি ডিজাইনার এবং কোডার দের মান ভালো না হয় ভালো পণ্য সম্ভব নয় তো আমি আসলে এই পয়েন্ট টা এখানে তুলে ধরতে চাইছি যে চিরাচরিত জিনিসপত্রের ক্ষেত্রে ভালো মানের প্রক্রিয়া মানেই ভালো মানের পণ্য নিশ্চিত কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে সঠিক মানের প্রক্রিয়া থাকাটা শুধুই গল্পের একটা দিক অন্যান্য আরো নিয়ন্ত্রক আছে যা উৎকর্ষকে প্রভাবিত করবে উৎকর্ষের মান বিচারের ক্ষেত্রে আগে অন্যতম ছিল ISO 9000 শীর্ষক মানগুলি ISO অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন যা কিনা বিশ্বের বহু দেশের একটি সম্মিলিত প্রচেষ্টা জিনিসপত্রের মানদণ্ডের বিচারপ্রক্রিয়া ঠিক করার জন্য 1987 সালে এই ISO 9000 শীর্ষক উৎকর্ষ মান গুলির সূচনা হয় বস্তুত এগুলি আসলে কিছু নথি আছে যা একটি প্রক্রিয়ার নির্দেশিকা হিসেবে ব্যবহৃত হয় ISO 9000 এর মূল প্রতিপাদ্য হলো যে যদি উৎপাদন প্রক্রিয়া উচ্চমানের হয় তাহলে তা অনুসরনে উচ্চমানের পণ্য তৈরি হতে বাধ্য লক্ষ্য করে দেখো যে কোয়ালিটি অ্যাসুরেন্স এরও মূল বক্তব্য কিন্তু এটাই এবং ISO 9000 এই কোয়ালিটি অ্যাসুরেন্স মডেলকেই ভিত্তি করে তৈরি হয়েছে এবারে দেখা যাক ISO 900190029003 এর মধ্যে কি পার্থক্য রয়েছে তো এখানে উৎপাদনের জন্য প্রথমে একটা নকশা আছে তারপর সেই নকশা উৎপাদনে ব্যবহৃত হবে এবং তারপর হচ্ছে সার্ভিসিং এবং সেই জন্যই এই মানদন্ডটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সংস্থাগুলির জন্য উপযুক্ত কারণ তারাও এই কাজগুলিই করে যথা ডিজাইন ডেভলপমেন্ট টেস্ট এবং সার্ভিস কিন্তু অন্যান্য আরও মানদণ্ড আছে যেমন 9002 এটা সেই সমস্ত সংগঠনের জন্য প্রযোজ্য যারা পণ্যটির নকশা তৈরি করে না কিন্তু পণ্যের উৎপাদন ও টেস্টিং এ নিযুক্ত উদাহরণ হিসেবে ধরা যাক একটি উপদেষ্টা সংগঠন আছে যারা কারখানাটির নকশা তৈরি করেছে উৎপাদনকারী সংস্থা টি কিন্তু কারখানার নকশা টি বানায়নি বানিয়েছে সেই উপদেষ্টা সংগঠন এবং একবার যখন কারখানাটি স্থাপন হয়ে গেল এবং সেখান নির্দিষ্ট প্রক্রিয়াটির প্রণয়ন ঘটলো তখন সেটি অনবরত পণ্য উৎপাদন ও সার্ভিসিং করতে লাগলো তো এখানে কিন্তু কারখানাটি এবং প্রক্রিয়াটি কিনেছে সেই উৎপাদনকারী সংস্থাটি এবং তারা খালি উৎপাদন ক্রিয়াটি চালাবে তো9002 শীর্ষক মানদন্ডগুলি এই ধরনের সংস্থার ক্ষেত্রেই প্রযোজ্য এবং অতি অবশ্যই এটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সংস্থার জন্য উপযুক্ত নয় কারণ তারা ডিজাইন থেকে শুরু করে ডেভলপমেন্ট টেস্টিং সবকিছুই নিজেরা করে তারা এরকম করে না যে বাইরে থেকে ডিজাইন ও কোড টা নিল এবং তারা নিজেরা শুধুমাত্র উৎপাদনক্রিয়াটা চালাল ISO 9003 মানদণ্ড হচ্ছে সেই সমস্ত সংস্থার জন্য যারা কেবল পণ্যটির টেস্টিং এবং ইনস্পেকশন এর সাথে যুক্ত এই পুরো ব্যাপারটা খালি এখানে ছবির সাহায্যে বোঝানো হয়েছে এখানে 9001 রয়েছে যা সফটওয়্যার ডেভেলপমেন্ট সংস্থাগুলির জন্য প্রযোজ্য 9002 প্রযোজ্য হচ্ছে তাদের জন্য যারা উৎপাদন ক্রিয়া এবং সার্ভিসিং এর সাথে যুক্ত এবং 9003 হচ্ছে তাদের জন্য যারা ইনস্পেকশন ও টেস্টিং করে পণ্যের কিন্তু 9001 এর ব্যাপারটা একটা সার্বজনীন মানদন্ড যা বিভিন্ন ধরনের শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য যারা নিজেরাই পণ্যের নকশা তৈরি করে ও সেই পণ্য উৎপাদন করে কিন্তু আবারও বলছি সফটওয়্যার এদের থেকে সম্পূর্ণ আলাদা সফটওয়্যার এর ক্ষেত্রে কোন কাঁচামাল ব্যবহৃত হয় না সফটওয়্যার টি যখন আস্তে আস্তে তৈরি হচ্ছে তখন সেটার মধ্যবর্তী অবস্থা সম্পর্কে আমরা অজ্ঞাত থাকি একেবারে শেষে যখন সফটওয়্যার টি সরানো হচ্ছে তখনই কেবল আমরা দেখতে পাচ্ছি যে সেটি কিরকম তৈরী হয়েছে তো সেই জন্য ISO 9000 এ যে নির্দেশিকাগুলি আছে সফটওয়্যার এর ক্ষেত্রে তার মানে গুলি অন্যরকম হয়ে যাবে এবং এটা বোঝা গেল যে ISO 9001 কে সফটওয়্যার শিল্পের ক্ষেত্রে প্রয়োগ করা কঠিন তো সেই জন্য ISO পরবর্তীকালে নিয়ে আসলো ISO 9000 part 3 শীর্ষক আরো কিছু নিয়মাবলী যা শুধু সফটওয়্যার ডিজাইন ডেভলপমেন্ট এবং মেনটেনেন্স এর জন্য প্রযোজ্য আমাদেরকে বুঝতে হবে যে ISO 9000 বিভিন্ন ধরনের শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য এটা একটা সার্বজনীন মানদণ্ড যা স্টিল শিল্প থেকে শুরু করে সার্ভিস ইন্ডাস্ট্রি ইত্যাদিতেও ব্যবহৃত হয়ে থাকে এবং ISO 9000 খুবই সর্বজনীন শব্দ বন্ধনীতে লেখা হয়েছে যার ফলে সফটওয়্যার এর ক্ষেত্রে সেগুলিকে মেনে চলা দুষ্কর এবং তাই ISO নিয়ে আসলো ISO 9000 part 3 সফটওয়্যার ইন্ডাস্ট্রি অন্যান্য শিল্পের থেকে অনেকটাই আলাদা যেমন ধরো সফটওয়্যার ডেভেলপমেন্ট এর সময় কাঁচামাল বলতে আমরা বুঝি খালি ডেটা অথচ অন্যান্য উৎপাদন প্রক্রিয়ায় কাঁচামাল প্রচুর পরিমাণে লাগে যেমন আকরিক লোহা কয়লা চুনাপাথর ইত্যাদি এবং সেই জন্য 9001 এর কিছু কিছু নিয়ম প্রযোজ্য হচ্ছে কাঁচামাল নিয়ন্ত্রক ইনপুট নিয়ন্ত্রক দের জন্য এবং সেটা সফটওয়্যার শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই শর্তাবলী সফটওয়্যার সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং তাই ISO নতুন একটা নথি নিয়ে এল যা সফটওয়্যার শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য ISO বুঝতে পারল যে সফটওয়্যার অন্যান্য পণ্যের চেয়ে একেবারেই আলাদা এবং তারা 1991 এ ISO 9000 part 3 প্রকাশ করল এর ফলে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ISO র নিয়মাবলীর আওতায় চলে এলো কিন্তু তা সত্বেও অফিশিয়াল নির্দেশগুলি অপর্যাপ্ত এবং বিভিন্ন উপদেষ্টা সংস্থা সেগুলিকে নিজেদের মধ্যে উপস্থাপনা করে এখন আমরা এখানেই থাকবো সময় একেবারেই শেষ হয়ে এসেছে এরপর আমরা দেখব যে ISO 9001 এর অন্তর্গত কি কি আছে যা সফটওয়্যার শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য এবং তারপর আমরা দেখব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ক্যাপাবিলিটি ম্যাচিওরিটি মডেল ইত্যাদির দিকে আমরা এখন এখানেই থামছি